চলো শুরু করা যাক আমরা A স্টারের অ্যালগরিদমটি দেখছি এবং যদি তোমরা মনে করতে পারো A ষ্টার কি করে যে এটি একটি ফাংশন ব্যবহার করে f n এখানে g n যোগ h অফ n এর সমান যেখানে g n হল নোড n পর্যন্ত জ্ঞাত খরচ স্টার্ট নোড কারণ এতে স্থানের কিছু অংশ বিস্ফোরিত হয়েছে এবং h n হল নোড n থেকে গোল নোড পর্যন্ত আনুমানিক খরচ সুতরাং এটি এই দুটি ফাংশনের সমন্বয় ব্যবহার করে এবং মূলত উন্মুক্ত তালিকা থেকে প্রতিটি সময়ে n এর সর্বনিম্ন f সহ নোড বাছাই করে সুতরাং যদি তুমি মনে করো যে g n হল একটি ফাংশন যা আমরা ব্রাঞ্চ এবং বাউন্ড থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং যা এটিকে যতটা সম্ভব লক্ষ্যের কাছাকাছি রাখার চেষ্টা করে এবং h n হল সেই ফাংশন যা আমরা সেরা প্রথম অনুসন্ধান থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছি যা চেষ্টা করে মূলত গোল নোডের দিকে টেনে নিয়ে যাওয়ার সুতরাং এই দুটি ফাংশনের সংমিশ্রণে ধারণাটি হল যে অ্যালগরিদম মূলত শুরু থেকে লক্ষ্য পর্যন্ত সর্বোত্তম পথ খুঁজে পাবে এবং আজ আমরা আনুষ্ঠানিকভাবে দেখাব যে এটি কীভাবে করা হয় কিন্তু আমরা সেটা করার আগে শুধু একটি দ্রুত পুনরালোচনা যে কোনো সময় এটি একটি নতুন নোড n তৈরি করে এটি বিভিন্ন ধরণের শিশু পায় তিনটি ভিন্ন ধরণের শিশু সুতরাং আমরা বলছিলাম যে যখন মুভজেন এটি আমাদের নতুন নোড দেয় এটি উন্মুক্ত নোড দেয় এবং এটি ইতিমধ্যে বন্ধ রয়েছে এমন নোড দেয় তোমরা যখন তৈরী করো যখন তুমি নতুন নোড প্রসারিত করো যার মানে তুমি এই নোড n দিয়ে মুভ জেন ফাংশনকে বলে থাকো এটি তিনটি ভিন্ন ধরণের নোড তৈরি করতে পারে হয় সেগুলি সম্পূর্ণ নতুন বা সেগুলি ইতিমধ্যেই খোলা আছে বা সেগুলি মূলত বন্ধ রয়েছে । সুতরাং সম্পূর্ণরূপে জেনে রাখো যে নতুন নোডগুলি এইরকম এবং আমরা যা করি তা হল এই নোডগুলির জন্য g মানগুলি গণনা করা যা এই নোডের g মান এবং এই আর্কের মূল্য মূলত এবং এটিকে উন্মুক্ত অবস্থায় রাখা এবং আমরা এই নোড থেকে এই নোড n এ প্যারেন্ট পয়েন্টার চিহ্নিত করি তাই এই পদক্ষেপগুলো আমরা করি যে নোডগুলি উন্মুক্ত এবং বদ্ধ রয়েছে তাদের জন্য আমাদের g অফ m সংশোধন করতে হবে যেখানে m একটি শিশু কারণ আমরা একটি নোডের সহজলভ্য পথ খুঁজে পেয়েছি সুতরাং উদাহরণস্বরূপ যদি এটি উন্মুক্ত একটি নোড হয় এই দুটি নোড খোলা আছে সেখানে সম্ভব যেহেতু তারা খোলা আছে এর মানে হল যে তারা ইতিমধ্যেই এটির কিছু অভিভাবক বদ্ধ ছিল এটি একটি শিশু ছিল সুতরাং এটা এরকম হতে পারে বা এরকম হতে পারে মনে রাখবে এই ডাবল সাইকেলটি আমরা বন্ধ নোডের জন্য ব্যবহার করব তাদের ইতিমধ্যে কিছু অভিভাবক আছে কিন্তু আমরা খোলা এই নোডগুলির জন্য একটি নতুন পথ খুঁজে পেয়েছি এটা সম্ভব যে আমরা সস্তা পথ খুঁজে পেয়েছি এবং আমরা সস্তা পথ আপডেট করতে চাই সুতরাং আমরা মূলত নোডের g মান সংশোধন করি এবং শেষ পর্যন্ত তোমরা নোডগুলি পেতে পারো যা বন্ধ রয়েছে উদাহরণস্বরূপ এই দুটি নোড এই ক্ষেত্রে তোমাকে কেবলমাত্র সেই দুটি নোডের g মান আপডেট করতে হবে না যা বন্ধ রয়েছে তবে যেকোন নোডগুলিও যা মূলত এই নির্দেশ করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ যদি খরচের g মান হয় তাহলে 50 ধরা যাক এবং প্রান্তটি এই প্রান্তটি 10 বলা যাক এবং যদি এই g মানটি 70 হয় কিছু কিছু কারণে তাহলে আমাদের সেই g মানটি আপডেট করতে হবে সেই নোডের জন্য কারণ এখন আমাদের 50 যোগ 10 60 এর দাম আছে তাই আমরা এটি 60 বানাতে চাই এবং আমরা 10 এর একটি মান অর্জন করেছি যা অবশ্যই এটিকে অতিক্রম করতে হবে তাই এটি অবশ্যই বিয়োগ 10 হতে হবে এটার মান হল এটা অবশ্যই বিয়োগ 10 হয়ে যাবে এবং এটার যে কোন এরকম শিশু থাকতে পারে সুতরাং তোমাদের এটি ছড়িয়ে দিতে হবে এখন কেন এই আপডেট করতে হবে উন্মুক্ত এবং বদ্ধ তালিকা গুলিকে কেন আমরা সর্বোত্তম সমাধান বা সংক্ষিপ্ততম পাথগুলি খুঁজে বের করতে চাই তাহলে যখন যেমন তখন তেমন তাই এসো এই উদাহরণটি নেওয়া যাক যে আমরা এটি একটি নদী কিনা তা দেখছি এবং তোমরা এই জায়গায় আছো যা শুরুর নোড এবং তোমার লক্ষ্য এখানে নদীর অপর পারে তুমি যখন সেরা আগের অনুসন্ধানের দিকে তাকাও তখন আমরা আগে এই উদাহরণটি দেখেছি সুতরাং তুমি কিছু শিশু তৈরি করতে পারো এবং তুমি কিছু পথ অনুসরণ করতে পারো কারণ হিউরিস্টিক ফাংশন এটিকে এই দিকে চালিত করছে অথবা সেই মুহুর্তে তুমি দেখতে পারো যে পথে নদী আছে এবং আমরা ধরে নিই যে এখানে কোথাও ব্রিজ রয়েছে বা এখানে অন্য কোথাও আরেকটি ব্রিজ আছে তাহলে অনুসন্ধানটি এটিকে মূলত সেই পথের দিকে চালিত করবে সুতরাং এটি এখান থেকে এখানে যেতে পারে এবং তারপর এটি এখান থেকে এখানে যেতে পারে এখন সর্বোত্তম প্রথম অনুসন্ধান যা একই জিনিস করেছে তবে এটি তোমাকে গোল নোডে নিয়ে যাওয়ার পথ হিসাবে এটি মনে রাখবে এবং সেই কারণেই আমরা বলেছি যে সর্বোত্তম প্রথম অনুসন্ধানটি সর্বোত্তম পথের গ্যারান্টি দেয় না যেখানে এটি ছিল এই সেই পথ যা তুমি এই নোডের জন্য এইমাত্র খুঁজে পেয়েছো এটি হল নতুন অভিভাবক যা তোমরা এইমাত্র খুঁজে পেয়েছো এটি সম্ভব যে অনুসন্ধানের অগ্রগতি হিসাবে তুমি এখানে একটি নোড তৈরি করতে পারো এবং তুমি এটি দেখতে পাবে এই নোডের সংক্ষিপ্ত পাথগুলি এখানে এটির মত নয় এই ধরনের পরিস্থিতি আমরা এখানে চিত্রিত করার চেষ্টা করছি যে তুমি সংশোধন করতে চাইতে পারো তুমি বলতে চাইতে পারো যে এটি পিতামাতা নয় তবে এটি পিতামাতা এবং কারণ এখানে একটি ছোট পথ রয়েছে । সুতরাং তুমি এইরকম একটি পথ খুঁজে পেতে পারো সুতরাং তুমি যে পথগুলি পেতে চাইছো তা এরকম কিছু হতে পারে এইভাবে যাও পরিবর্তে অনুসন্ধান তৈরী হবে যেটা প্রথম এই দিকে চলে গেছে কারণ যে হিউরিস্টিক ফাংশন বলছে লক্ষ্য এখানে গোলের দিকে যাও এবং তারপর এটি মূলত সেই পথ থেকে দূরে হবে কিন্তু একটি ষ্টার এটি করে যে তুমি যখন এমন কিছু করো তখন এটি অভিভাবকদের পথের যেকোনো নোডের জন্য খুব ছোট পথ গুলিকে পুনরায় বরাদ্দ করে তাই এই কারণেই আমরা বলি যে যখনই আমরা এই 2 এর মতো খোলা নোডের জন্য বা এই 2 এর মতো বন্ধ শিশুদের জন্য এই নোডটি n প্রসারিত করি তুমি যদি সংক্ষিপ্ত পথটি খুঁজে পেয়ে থাকো তবে আমাদের অবশ্যই এটিকে অবশ্যই আপডেট করতে হবে এবং এটি একটি কারণ কেন এটি অপরিহার্যভাবে সংক্ষিপ্ততম পথগুলি খুঁজে পাওয়া শেষ করে সুতরাং আজ আমরা প্রমাণ করতে চাই যে একটি ষ্টার গ্রহণযোগ্য এবং এর দ্বারা আমরা বোঝাতে চাই যে এটি একটি সর্বোত্তম সমাধান বা সংক্ষিপ্ততম পথের গ্যারান্টি দেবে যদি তুমি এটিকে গ্রাফে একটি পথ হিসাবে ভাবার চেষ্টা করো গ্রাফটি কারও কারও জন্য একটি বিমূর্ততা হতে পারে অন্য সমস্যা যেখানে খরচ অন্য কিছু হতে পারে কিন্তু মূলত প্রতিটি প্রান্ত এটি এর সাথে যুক্ত খরচ সুতরাং এই অ্যালগরিদম কি অবস্থার অধীনে হবে এখন শুধু চিন্তা করো এটির একটি বিশুদ্ধ একটি অ্যালগরিদম আছে এবং অ্যালগরিদমটি কী বলে অ্যালগরিদমটি বলে যে খোলা প্রসারিত থেকে সর্বনিম্ন f মান সহ নোডটি বাছাই করো আমরা এখানে এটিই করছি এবং এই তিনটি ভিন্ন ধরণের নতুন নোড আলাদাভাবে খোলা এবং বন্ধ হয় নতুন নোডের জন্য শুধু নোডের জন্য গ্রাফ সেট আপ করো খোলা হয়েছে চেক করো তোমরা সস্তা পথ খুঁজে পেয়েছ কিনা বন্ধ নোডের জন্য তুমি সস্তা পথ খুঁজে পেয়েছ কিনা তাও পরীক্ষা করো তবে সস্তার পথটি প্রচার করো যেমন উদাহরণে এটি বন্ধ নোডের শিশু কারণ নোডটি বন্ধ রয়েছে এতে কিছু শিশু থাকবে সুতরাং কোন পরিস্থিতিতে একটি ষ্টার একটি সর্বোত্তম পথের গ্যারান্টি দেবে আমরা আগে একটি শর্ত বলেছি আমাকে সর্বোত্তমতার জন্য এই শর্তগুলি লিখতে দাও প্রথম শর্তটি হল সসীম শাখার ফ্যাক্টর প্রতিটি নোডে মূলত একটি সীমিত সংখ্যক শিশু থাকবে এখন স্পষ্টতই তুমি কিছু ক্রমাগত সমস্যা কল্পনা করতে পারো যেখানে অসীম প্রতিবেশী থাকতে পারে এখন যদি অসীম প্রতিবেশী থাকে তবে আমরা এই অ্যালগরিদমটি ব্যবহার করতে পারি না আমরা ধরে নেব যে প্রতিটি নোডে সসীম সংখ্যক শিশু রয়েছে সুতরাং ব্রাঞ্চিং ফ্যাক্টরটি মূলত সসীম যেটি একটি শর্ত আমরা অসীম গ্রাফ তৈরী করবো যার অর্থ হল আমরা গ্রাফে অসীম সংখ্যক নোড উপস্থাপন করার চেষ্টা করবো তবে ব্রাঞ্চিং ফ্যাক্টর অসীম হতে পারে না যার মানে তুমি সর্বদা কিছু নোড থেকে দূরে সরে যেতে পারো যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর অসীম হয় তবে তুমি জানো যে তুমি তোমার সমস্ত সময় অসীম পরিমাণ সময় ব্যয় করবে মূলত সেই নোডের বাচ্চাদের তৈরি করতে তাই স্পষ্টতই এটা কাজ করবে না খরচের একটি শর্ত আছে তাই আমরা খরচ ফাংশনের জন্য k ব্যবহার করব সুতরাং k m n মানে হল নোড n থেকে নোড n এ যাওয়া প্রান্তের খরচ আমরা ধরে নেব এটি প্রতিসম খরচ কোন শর্তে খরচ ফাংশনটি সন্তুষ্ট হওয়া উচিত সর্বোত্তম সমাধানের গ্যারান্টি দেওয়ার জন্য অ্যালগরিদমের জন্য একটি এ অ্যালবা তাই আমি কি নেতিবাচক খরচের অনুমতি দিতে পারি দুঃখিত যদি কিছু চক্রের সাথে থাকে যাকে বলা হয় শুধু নেতিবাচক তাহলে অ্যালগরিদম কেবল চক্রটিকে পুনরাবৃত্তি করতে থাকবে এবং এটির মোট খরচ অপরিহার্যভাবে কমতে থাকবে যা অ্যালগরিদমের সাথে শর্ত রয়েছে যে অ্যালগরিদম শুধুমাত্র ইতিবাচক খরচের জন্য কাজ করে অ্যালগরিদম যা নেতিবাচক খরচ পরিচালনা করে কিন্তু আমরা সেই ধরনের জিনিস খুঁজছি না সুতরাং এই মুহুর্তের জন্য আমরা অনুমান করব যে এটি 0 এর থেকে বেশি হওয়া উচিত যেখানে আমরা 0 এর মূল্যকে অপরিহার্যভাবে অনুমতি দেব না সুতরাং যে মুহূর্তের জন্য জানি কিন্তু যে একটু পরে ফিরে আসা হবে একটি তৃতীয় শর্ত যা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি এবং আমরা উদাহরণ হিসাবে দেখেছি যা বলে যে h অফ n এখানে h ষ্টার এর চেয়ে কম বা সমান হওয়া উচিত যার অর্থ হিউরিস্টিক ফাংশনটি অবশ্যই একটি অবমূল্যায়ন ফাংশন হতে হবে এটি কেবলমাত্র সর্বদা গোলের দূরত্ব অনুমানের নিচে গোলের দূরত্বের বেশি অনুমান করবে না এবং এর পিছনের উদ্দেশ্য হল তুমি যদি গোল থেকে কিছু নোডের দূরত্ব অনুমান করো তবে তুমি সেই নোডটিকে আর প্রসারিত করবে না কারণ তুমি মনে করবে এটি মূলত গোল থেকে অনেক দূরে সুতরাং সাধারণত তুমি যদি মনে করো যে এটি গোলের কাছাকাছি যেখানে এটি আসলে তখন তুমি সেই নোডটি খুঁজে পেতে পারো এবং এটি একটি তারার গ্রহণযোগ্য হওয়া মূল কারণ সুতরাং আমরা যদি মনে রাখি যে আমরা 2টি হিউরিস্টিক ফাংশন h 1 এবং h 2 এর মধ্যে একটি উদাহরণ দেখেছি তাদের মধ্যে একটি দূরত্বকে অবমূল্যায়ন করছে অন্যটি দূরত্বকে অত্যধিক মূল্যায়ন করছে এবং তাদের উভয়েরই ভুল ধারণা ছিল যে এই দুটি প্রার্থীর মধ্যে কোনটি ছিল গোলের কাছাকাছি কিন্তু অবমূল্যায়নকারী ফাংশনটি সেই সর্বোত্তম পথটি খুঁজে পেয়েছিল এবং অন্যটি পায়নি আজ আমরা এটাকে একটু আনুষ্ঠানিকভাবে দেখবো সুতরাং যদি এই তিনটি শর্ত সত্য হয় তবে একটি তারকা গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য আমরা বলতে চাই যে এটি সর্বদা একটি সর্বোত্তম পথ খুঁজে পায় যদি শুরু থেকে লক্ষ্যে যাওয়ার পথ থাকে তবে এটি শুরু থেকে লক্ষ্য পর্যন্ত সর্বোত্তম পথ খুঁজে পাবে এবং এটা গোলে গিয়ে শেষ হবে সুতরাং আমরা কয়েকটি ছোট লামাদের ধারাবাহিক বিবৃতির মাধ্যমে এটি করব তারপরে শেষ পর্যন্ত স্বীকার্য যোগ্যতার এই বৈশিষ্ট্য এবং কয়েকটি বৈশিষ্ট্যের সাথে উপসংহার করব আমরা হিউরিস্টিক ফাংশনগুলি তুলনা করব তা দেখতে কীভাবে আমরা বলতে পারি যে একটি হিউরিস্টিক ফাংশন অন্য হিউরিস্টিক ফাংশন এর চেয়ে ভাল সুতরাং আমাদের লেমাগুলির একটি সিরিজ থাকবে তাই L 1 সহজভাবে বলে যে এটি সসীম গ্রাফের জন্য শেষ হয় সসীম গ্রাফের জন্য অ্যালগরিদম শেষ হয়ে যাবে এটাই একমাত্র বিবৃতি যা আমরা এই আন্দোলনে জোর দিয়ে বলতে চাই কোন যুক্তিতে এটা আমরা বলতে পারি যে সসীম গ্রাফের জন্য এটি সর্বদা শেষ হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমরা এটা যে সঠিক ব্যাখ্যা তা ঠিক নয় তুমি একটি অ্যালগরিদমের দিকে দেখো এবং তারপর অ্যালগরিদম কি করছে সেটা নিয়ে মন্তব্য করা উচিত যদি গ্রাফটি সীমিত হয় তবে প্রতিটি চক্রের অ্যালগরিদম একটি নোডকে খোলা থেকে বন্ধের দিকে নিয়ে যায় এটি স্টার্ট নোডটিকে খোলা তালিকায় রেখে শুরু করে এবং খালি বন্ধ করে এবং প্রতিটি চক্রে এটি খোলা থেকে একটি নোড পরিদর্শন করে যার সর্বনিম্ন f মান রয়েছে এবং যদি এটি লক্ষ্য না হয় তবে এটি এটিকে বন্ধ করে দেয় এবং এটি শিশুদের তৈরি করে এবং সেই শিশুদেরকে খোলা অবস্থায় রাখে যা f এর অগ্রাধিকার ঘনক সুতরাং যদি গ্রাফে নোডের সংখ্যা সীমিত হয় যদি গ্রাফটি সসীম হয় তবে এটি এটি শুধুমাত্র একটি সসীম সংখ্যক নির্ণয় করতে পারে সুতরাং এটি পুরো গ্রাফটি নিঃশেষ করবে এখন অনুমান করো যে এই সমস্যাটি আমাদের এখানে রয়েছে এই সমস্যাটি কীভাবে এই শহরের ভ্রমণ অনুমান করে যে এই সেতুগুলি মূলত সেখানে ছিল না এবং তোমরা জানো যে এখানে একটি ছোট গ্রাম ছিল যেটি তুমি কেবল খুঁজতে পারো মূলত তারপরে গ্রাফ তারপর A স্টার এই সমস্ত নোডগুলি খোঁজা শেষ করবে এবং বলবে আমার কাছে আর কিছু নেই কারণ উন্মুক্ত প্রান্তটা খালি হয়ে গেছে সুতরাং মনে রাখবে প্রস্থানের জন্য এখানে দুটি শর্ত রয়েছে একটি হল যখন উন্মুক্ত হলো খালি প্রস্থান এবং রিপোর্টের ব্যর্থতা অন্য শর্ত হল তোমার বাছাই করা নোডটি যদি গোল নোড হয় তাহলে আমরা রাস্তাটি তৈরী করি এবং সেটাকে চালু করি সুতরাং এই ক্ষেত্রে যদি এই সেতুগুলি এখানে না থাকে এবং গোল সেখানে থাকে তবে এটি কখনই পথ খুঁজে পাবে না তবে এটি শেষ হয়ে যাবে যা আমরা এখানে বলছি এই গ্রাফটি সসীম এটি শেষ হয়ে যাবে তারপরে দ্বিতীয় লেমাসটি তুমি বলতে চাও যে সমাপ্তির আগে সর্বদা একটি নোড বিদ্যমান থাকে যাকে আমরা n প্রাইম নোড বলি এবং এই নোডটি খোলা আছে এবং যা সর্বোত্তম পথে রয়েছে সুতরাং আমি শুধু একটি সর্বোত্তম পথ বলব কারণ এটা একাধিক সর্বোত্তম পথ হতে পারে সুতরাং আমরা যে পরবর্তী বিবৃতিটি তৈরি করছি তা হল অ্যালগরিদম শেষ হওয়ার আগে এটি সর্বদা এটিতে থাকবে একটি খোলা তালিকা একটি নোড যাকে আমরা বলব n প্রাইম যা মূলত শুরু থেকে লক্ষ্য পর্যন্ত সর্বোত্তম পথে রয়েছে এবং এর জন্য যুক্তি হল নিম্নলিখিত যেটা প্রাথমিকভাবে আমরা খোলার উপর s বসিয়ে দিয়েছি সুতরাং ধরা যাক এটি হল সর্বোত্তম পথ এটি হল একমাত্র সর্বোত্তম পথ যেটা n 1 n 2 n 3 দিয়ে শুরু হয়েছে ধরে নিলাম এটাই একটি সর্বোত্তম পথ আমরা এখন যা দাবি করছি যে অ্যালগরিদম শেষ হওয়ার আগে এই পথ থেকে তারা সর্বদা খোলা তালিকায় একটি নোড হবে যার মানে সর্বোত্তম পথটি সর্বদা এই অ্যালগরিদমের জায়গাগুলিতে কিছু অর্থ থাকবে এখন আমরা যখন অ্যালগরিদম শুরু করি তখন আমরা খোলা তালিকাতে s রাখি সুতরাং শুরুতে s খোলা আছে যদি অ্যালগরিদমটি পথ খুঁজে বের করে শেষ করা হয় তবে এটি বন্ধ হয়ে যায় আমরা মূলত সেই অবস্থার কথা বলছি না সুতরাং আমরা এটি সম্পর্কে কথা বলছি অবসানের আগে শর্ত যার মানে গোলের একটি পথ আছে আমরা ধরে নিচ্ছি গোলের একটি পথ আছে এবং এটি এখনও একটি পথ বা পথ খুঁজে পায়নি তোমরা এখানে যা বলতে চাইছো সেটা আমরা অবশ্যই দেখাব যখন এটি পথ খুঁজে পায় তখন সেটা সর্বদা একটি সর্বোত্তম পথ খুঁজে পাবে সুতরাং প্রাথমিকভাবে আমরা উন্মুক্ত প্রান্তের উপর s রাখি শর্তটি প্রাথমিক অবস্থায় সত্য যখন আমরা উন্মুক্ত প্রান্ত থেকে s সরিয়ে ফেলি তখন আমরা এটিকে বন্ধ করে রাখি এবং তারপরে আমরা খোলার জন্য n 1 বসিয়ে শেষ করি যদি আমরা উন্মুক্ত প্রান্ত থেকে n 1 সরিয়ে ফেলি তবে তুমি এটিকে বন্ধ করে দাও এবং এই প্রক্রিয়াটি হবে আমরা যদি উন্মুক্ত প্রান্ত থেকে g মুছে ফেলি যা এই লাইনের শেষ হয় এর মানে হল অ্যালগরিদমটি মূলত একটি পথ খুঁজে বের করার মাধ্যমে সমাপ্ত হয় সুতরাং এই শর্তটি বলে যে কোনও সময় এই নোডগুলির মধ্যে 1টি সর্বদা খোলা প্রান্ত থাকে যা পরবর্তী পরিদর্শন করার জন্য একটি তারার কাছে উপলব্ধ থাকে আমরা বলি আমরা এটাও বলতে পারি যে এই নোডের f মান সর্বদা সর্বোত্তম খরচের থেকে কম বা সমান হবে সুতরাং s হল স্টার্ট নোড এবং মনে রাখবে s ষ্টার হল একটি সর্বোত্তম খরচ যা মূলত শুরু থেকে গোল নোডে যাওয়ার জন্য সুতরাং এটি হল এই স্টেটমেন্টের অংশ আমরা বলছি যে শুধুমাত্র এই ধরনের নোডই বিদ্যমান নয় এটিতে সর্বদা f মান থাকবে যা সর্বোত্তম খরচের চেয়ে কম বা সমান সুতরাং এর পিছনে যুক্তি কি তোমরা সেটা বলতে পারো যে f অফ n প্রাইম g অফ n প্রাইম যোগ h অফ n প্রাইম এর সমান এটা সংজ্ঞা অনুসারে f এর মান এখন কি কারণ এটি একটি পরিচিত সর্বোত্তম পথ যা আমরা জানি এটি g ষ্টার অফ n প্রাইম যোগ h অফ n প্রাইম মনে রাখবে যে আমরা সর্বোত্তম পথের কথা বলছি এটি g স্টার অফ n প্রাইম যোগ h ষ্টার n প্রাইম এর চেয়ে কম বা সমান হবে শর্তানুসারে শর্ত নম্বর 3 যা আমাদের বলা হয় যে হিউরিস্টিক মান সর্বদা সর্বোত্তম মানের থেকে কম বা সমান যার মানে এটি f ষ্টার অফ n প্রাইমের চেয়ে কম বা সমান যেখানে f ষ্টার অফ n প্রাইম হল সর্বোত্তম পথের খরচ যা n প্রাইমের মধ্য দিয়ে যায় এটা বাধ্যতামূলক নয় যে বিশ্বব্যাপী সর্বোত্তম পথটি n প্রাইমের মধ্য দিয়ে সবসময় যায় কিন্তু এই n প্রাইম যা আমরা বেছে নিয়েছি তা হল সর্বোত্তম পথে তাই এটি অবশ্যই s এর f স্টারের সমান হতে হবে কারণ সর্বোপরি এটি একই পথ যা আমরা এখানে বলতে চাইছি তাই আমরা বলি এটা n প্রাইম বা a এর মধ্য দিয়ে যায় সুতরাং আমরা বলি যে এটি s বা n 1 বা n 2 বা n 3 বা g এর মধ্য দিয়ে যাচ্ছে সে যাই হোক না কেন খরচ একই সুতরাং এই শর্তটি যা আমরা খুঁজছি এবং এটি f ষ্টার অফ s এর চেয়ে কম বা সমান যা এখানে আমরা লিখেছি তারপরে আমরা তৃতীয় যে জিনিসটি বলতে চাই তা হল অ্যালগরিদমটি শেষ হয়ে যায় যদি সেখানে একটি রাস্তা থাকে এবং এটি অসীম গ্রাফের জন্যও থাকা উচিত মনে রাখবে যে একটি অসীম গ্রাফ কেবলমাত্র সেটাই হতে পারে যার একটি অসীম সংখ্যক নোড ফ্যাক্টর রয়েছে সুতরাং এই তৃতীয় বিবৃতিটি আমরা তৈরি করছি যে অ্যালগরিদম একটি পথের সাথে শেষ হয় যে যদি সূচনা থেকে লক্ষ্য অবস্থায় একটি পথ থাকে তবে অ্যালগরিদম সর্বদা শুরু থেকে লক্ষ্য অবস্থায় যাওয়ার পথের সাথে সমাপ্ত হবে এবং আমরা এই দাবি করছি যে গ্রাফটিও অসীম যখন তুমি বলবে যে অসীম সংখ্যক নোড তখন অ্যালগরিদম লক্ষ্যের পথ খুঁজে পাবে এই জন্য একটি যুক্তি কি হবে অন্য কথায় আমরা বলছি যে অ্যালগরিদমটি শেষ করবে যে দুটি টার্মিনেশনের মাপকাঠির লক্ষ্য নোড বাছাই করা যেটি আমাদের কাছে একটি উন্মুক্ত প্রান্ত আছে এটি খালি এই অনন্ত গ্রাফগুলির জন্য উন্মুক্ত প্রান্ত কখনই খালি হতে পারে না সুতরাং অসীম গ্রাফের জন্য এটি শুধুমাত্র একটি গোল নোড বাছাই করে শেষ করতে পারে সুতরাং আমরা বলছি যে তোমরা এটা নিয়ে বিতর্ক করতে পারো যে এটি কোনো সময়ে গোল নোড বাছাই করবে শুধু তোমরা এই গ্রাফটি কল্পনা করতে পারো এটি একটি শহরে অনুসন্ধান করছে বা এরকম কিছু কীভাবে খোলা সামনের অংশটি মূলত সরানো হবে তোমরা মনে রাখবে যে এটি সর্বদা একটি গোল নোডের জন্য অপরিহার্যভাবে সর্বনিম্ন f মান সহ নোড বাছাই করে f মানটি সেই নোডের g মানের সমান কারণ h হলো 0 তুমি ইতিমধ্যেই গোলে পৌঁছে গেছো সুতরাং আমরা বিতর্ক করতে চাই যে এই নোডটি হল গোল যে গোল নোড কোন সময়ে এই সাজানো তালিকার মাথায় বা অগ্রাধিকার সারি বজায় রাখার জন্য একদম নিচে আসবে অন্য কথায় আমরা বলছি যে উন্মুক্ত অন্য সমস্ত নোড এক সময়ে এই নোড g এর চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠবে এবং এটা কেন না না না সুতরাং আমি বলতে চাইছি যে ধরা যাক এটি আমার স্টার্ট নোড এবং গোলে যাওয়ার এটাই রাস্তা এবং এটির জন্য কিছু খরচ রয়েছে আমি যা বলছি তা হল এই অনুসন্ধানটি এই পুরো নোডটিকে উপেক্ষা করতে পারে না যে শেষ পর্যন্ত এটি এখানে একটি নোডের দিকে তাকিয়ে শেষ হতে পারে এটি এই দিক বা ওদিকে a নোডের দিকে দেখা যেতে পারে তবে এটি অনির্দিষ্টকালের জন্য কোনও দিকে যেতে পারে না এবং এর কারণ হল যে দিকেই যায় g মান g মানগুলি মনে করো এখানে একটি নোড আছে অনুমান করা যাক এটিকে n 1 বা কিছু বলা যাক যদি এটি উন্মুক্ত তালিকায় থাকে সুতরাং আসুন আমরা বলি যে উন্মুক্ত প্রান্তটি এরকম কিছু খুঁজছে তুমি গোল নোডের দিকে যেতে চাইছো না জানি তবে একটি নোড 1 g মান আছে এই নোডের এই g মান কি হতে যাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত পথের দৈর্ঘ্য হতে চলেছে এসো আমরা বলি যে এটি এই নোডটি n 1 বাছাই করে এতে অন্য কোন নোড থাকবে আসুন আমরা n 2 কে ক্রমানুসারে সাজাই এবং তারপরে এটি দেয় আমরা বলতে পারি n 3 এটা কি চলতে পারে এটা কি অন্য কোন দিক বরাবর অনির্দিষ্টকালের জন্য চলতে পারে কারণ g কারণ সেই অন্য দিকে পাথগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে g এর মান মনে রাখবে একটি হল সেই বিন্দু পর্যন্ত পাওয়া পথের দৈর্ঘ্য এবং কিছু সময়ে এই f মানটি সবচেয়ে ছোট হয়ে যাবে যা বলে শর্ত যে আমাদের আছে যে পাথের প্রান্তগুলি মূলত খরচে ইতিবাচক সুতরাং তুমি যদি কিছু দিক এবং কিছু বিন্দুতে যাও তোমার খরচ হয়ে যাবে সুতরাং g এর এই সমষ্টির মান কত হবে কিছু মান কিছু সময়ে উন্মুক্ত প্রান্তে থাকা অন্যান্য সমস্ত নোডের রাস্তা থাকবে যা এর চেয়ে দীর্ঘ অথবা অন্যভাবে ভাবতে গেলে শুধুমাত্র একটি সীমিত সংখ্যক পথ রয়েছে যা এই দৈর্ঘ্যের g এর চেয়ে ছোট এবং এমনকি যদি অ্যালগরিদম সেই সমস্ত পথগুলিকে অন্বেষণ করবে এবং তারপরে এটি g অফ g লাগবে তারা কি এই বিষয়ে মৃদু নীরব বলে মনে হচ্ছে আমরা এখানে যা বলছি তা হল তোমরা যদি অন্য কোন দিকে যাও তবে তোমাদের পথের খরচ এই g মানের খরচের চেয়ে বেশি হয়ে যাবে এবং মনে রাখবে যে হিউরিস্টিক ফাংশন অবমূল্যায়ন করে সুতরাং তুমি কখনই মূল্যের বেশি অনুমান করতে পারবে না যে কোনও ক্ষেত্রেই g কোনও সময়ে আসবে এবং কোনও সময়ে এটি ছোট হয়ে যাবে সুতরাং এখানে নোড বাছাই করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এটি অনেক বছর আগে যখন আমি ক্লাস 1 এর ছাত্রদের ক্লাসের একই পয়েন্টে পড়াচ্ছিলাম সে এখন প্রিন্সটনের অধ্যাপক তখন হাত তুলে বললো এটি সঠিক নয় এবং এটি এমন কিছু আপনি এই শর্তের সাথে করছেন তাই আমি বলেছিলাম এই মুহূর্তের জন্য আমরা ধরে নিই যে এই অবস্থাটি e এর প্রান্তের পথ প্রতিটি প্রান্তের মূল্য 0 এর চেয়ে বেশি সুতরাং প্রান্ত নির্ধারণ করা সম্ভব প্রান্তিক খরচ উদাহরণস্বরূপ আমি প্রথম প্রান্তে 1 দ্বিতীয় প্রান্তে অর্ধেক তৃতীয় প্রান্তের এক চতুর্থাংশ 1 8 থেকে চতুর্থ প্রান্ত অব্দি এবং 2 দ্বারা ভাগ করতে হবে এখানে কি হবে আমার কাছে একটি অসীম পথ থাকবে যার মোট পথের দৈর্ঘ্য হবে মূলত সসীম এবং সেই সসীমটি এই g মানের থেকে কম হতে পারে যার মানে হল যে এটি আসলে সেই অসীম পথে আটকে যেতে পারে যার সসীম মোট খরচ আছে সুতরাং এটা তুমি জানো যে প্যারাডক্স হল চুলের প্যারাডক্সে এটা হলো মহামারী প্যারাডক্স তোমরা যেটাকে বলো ডিয়াবেট কচ্ছপ খরগোশকে বলে যে তুমি যদি আমাকে 100 মিটার এগিয়ে যেতে দাও তাহলে তুমি কখনোই আমাকে প্রতিযোগিতায় হারাতে পারবে না এবং এই যুক্তিটি নিম্নরূপ সুতরাং ধরা যাক খরগোশটি শুরুর বিন্দুতে এবং কচ্ছপটি 100 মিটার দূরে আছে কচ্ছপ বলে যে তুমি এই 100 মিটার বিন্দুতে আসার সময় আমাকে যে জায়গায় পৌঁছতে হবে এসো আমরা এটিকে x1 বলি যখন তুমি x1 এ আসবে আমাকে তখন x2 তে যেতে হবে এবং তুমি x 2 তে আসার সময় আমাকে xx3 তে যেতে হবে এবং এটি অবশ্যই অসীমভাবে ঘটতে থাকবে এবং তাই তুমি কখনই মূলত আমাকে অতিক্রম করে যেতে পারবে না সুতরাং 1টি প্যারাডক্সের মধ্যে যা আমাদের সামনে আসে এবং অনুরূপ কিছু ঘটবে যদি তুমি ছোট প্রান্তিক খরচের অনুমতি দাও সুতরাং যদি তুমি ছোট প্রান্তিক খরচ অনুমোদন দিতে না পারো তাহলে এটি কখনোই ঘটবে না সুতরাং এখানে সঠিক অবস্থাটি 0 এর চেয়ে বেশি নয় তবে কিছু মানের থেকে বেশি কিছু ধনাত্মক মান এবং যতক্ষণ পর্যন্ত এটি হয় এটি অসীম বিশেষত ছোট হতে পারে না তখন প্রতিটি রাস্তা কিছু সময়ে এই পথের চেয়ে g অব্দি দীর্ঘ হয়ে যায় এবং তারপর g আসবে সুতরাং আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টটি গৃহীত হয়েছে তাহলে আমরা এ পর্যন্ত কি করেছি এ পর্যন্ত আমরা স্টেটমেন্ট 1 এবং 3 এর মধ্যে বলেছি 1 এর মানে হল যে অ্যালগরিদমটি সবসময় শেষ হয় আর 3 এর অর্থ হল যদি গোলের দিকে একটি রাস্তা থাকে তবে এটি সর্বদা লক্ষ্যের পথ খুঁজে পাবে এখন আমরা বলছি যে এটি সর্বদা মূলত গোলের সর্বোত্তম পথ খুঁজে পাবে আর এতে খুবই সহজ যুক্তি আছে যুক্তিটি নিম্নরূপ তাই এর প্রমাণ আমি এখানে লিখছি ধরা যাক A ষ্টার একটি সর্বোত্তম রাস্তা দিয়ে শেষ হয়েছে যার মানে গোলের কিছু পথ পাওয়া যায় যেখানে সেই পথের g মান সুতরাং আমি বলতে পারি g 1 হলো f ষ্টার অফ s এর থেকে বড়ো মনে রাখবে f ষ্টার অফ s হলো সর্বোত্তম পথ যখনই তুমি ষ্টার ব্যবহার করো এটি একটি সর্বোত্তম পথ যখন আমরা মূল্য জানি বা না জানি তাহলে আমরা বলছি যে একটি অসঙ্গতি প্রমাণ করা যাক যে a ষ্টার শেষ হয়ে যাবে g1 গোল নোড যদি পছন্দ করি যার g মান সর্বোত্তম খরচের চেয়ে বেশি এবং এখন আমি একটি কথা বলতে চাই যে এটি হতে পারে না আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই কেন এটি ঘটতে পারে কেন এটি একটি নন অপ্টিমাল পথ খুঁজে বের করে শেষ করা যাবে না সুতরাং যদি এটি গোল নোড বাছাই করা হয় তবে এটি অ্যালগরিদমটি শেষ করবে যা তোমাকে অবশ্যই অ্যালগরিদমের মতো রাখতে হবে যদি এটি খোলার জন্য গোল নোড বাছাই করো তার মানে এটা তখন শেষ হবে তখন এটা বলবে আমি গোল খুঁজে পেয়েছি এখন আমরা বলছি যে গোল নোড g 1 বাছাই করে এটিকে শেষ করতে দাও যাতে এটি সর্বোত্তম খরচের চেয়ে বেশি হয় মনে রাখবে f ষ্টার অফ s হল f ষ্টার অফ g এর সমান এবং প্রকৃতপক্ষে এই নোডের যেকোন মানের এটি f ষ্টার মূলত তাদের সকলের মান সমান এটি সর্বোত্তম পথের একটি মূল্য সুতরাং আমরা বলছি যে অনুমান করো যে একটি ষ্টার একটি মান বাছাই করে সমাপ্ত হয় যা সর্বোত্তম থেকে বেশি এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা এই অনুমানটি করতে পারি না আমি বলতে চাইছি এটি দীর্ঘ প্রমাণ বা সেরকম কিছু নয় এটি কেবল একটি বিবৃতি এটি বলে যে এটি কখনই এই জাতীয় নোড বাছাই করতে পারে না এবং শেষ করতে পারে না সুতরাং তোমরা যদি 2 নম্বর বিবৃতিটি দেখো যা আমরা এখানে লিখেছি প্রতিটি বক্তব্যের কারণ আছে এই বিবৃতিটি বলে যে সমাপ্তির আগে একটি নোড n প্রাইম রয়েছে যার সর্বোত্তম পথ রয়েছে এবং যার f মান f ষ্টার অফ s এর চেয়ে কম সুতরাং এর সহজ উত্তর হলো এটি করা যাবে না এটা কেন কারণ এটা n প্রাইম পছন্দ করবে এখানে অ্যালগরিদমটি কেবল বলে যে সর্বনিম্ন f মানগুলির মধ্যে একটি বেছে নিতে হবে সুতরাং শুধু কল্পনা করো যে এই গোল টি g 1 বাছাই করে এটি শেষ হতে চলেছে এবং এই গোল g 1 এর জন্য এটি f এর চেয়ে বেশি ব্যয় করেছে সুতরাং এটি কখনই মূলত অগ্রাধিকার সারির শীর্ষে থাকবে না কারণ আমরা বলেছি যে সমাপ্তির আগে সমস্ত বিন্দুতে সর্বদা একটি নোড n প্রাইম থাকে যা সর্বোত্তম পথে থাকে এবং যা খোলা থাকে সুতরাং f এই n প্রাইম খোলা আছে এবং এর মান f ষ্টার s এর চেয়ে কম সুতরাং আমাদের কাছে যদি a ষ্টার এই 2টি নোডের মধ্যে একটি বেছে নেয় যার মান f স্টার s এর থেকে কম বা সমান এবং একটি যার মান অবশ্যই f ষ্টার s এর থেকে বেশি মনে রাখবে আমি g অফ g লিখেছি এখানে আমি f অফ g লিখতে পারতাম কারণ f অফ g হলো g অফ g যোগ 0 কারণ h হল 0 সুতরাং তুমি f অফ g বা g অফ g লিখতে পারো সেটা কোনো ব্যাপার নয় এটা একই জিনিস সুতরাং যদি একটি ষ্টার এই 2টি নোড n prime এবং g 1 এর মধ্যে বাছাই করতে হয় তাহলে এটি n প্রাইম বাছাই করবো যার মানে এটি অপরিহার্যভাবে g1 বাছাই করে শেষ করতে পারবে না সুতরাং একমাত্র সময় এটি একটি গোল নোড বাছাই করতে পারে যে যদি এটি অন্ততপক্ষে সর্বোত্তম খরচ নোড হিসাবে ভাল হয় সুতরাং এটি সর্বদা শুধুমাত্র একটি সর্বোত্তম পথ দিয়ে শেষ হবে ঠিক আছে সুতরাং এখন আমরা আরও 1টি বৈশিষ্ট্য দেখতে চাই এবং এটি হল এই বৈশিষ্ট্য আলোচনার আগে আরও একটি বিবৃতি আমি বলছি তা হল প্রতিটি নোড N এর জন্য যেটি a ষ্টার f অফ n বাছাই করে সর্বদা সর্বোত্তম খরচের সমানের থেকে কম সুতরাং আমরা বলছি যে a ষ্টার কেবলমাত্র সেই নোডগুলি বেছে নেবে যার f মান সর্বোত্তম থেকে কম এই সমস্ত ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে হিউরিস্টিক ফাংশনটি অনুমানের অধীনে রয়েছে কারণ অনুমানের অধীনে হিউরিস্টিক ফাংশনটি আমাদের দেখানো হয়েছে যে তুমি এই জাতীয় নোডগুলি জানো সর্বোত্তম খরচের থেকে কম হবে অথবা তারা সবসময় যেমন একটি নোড কম যেটা একটি সর্বোত্তম খরচের কম হবে এবং এখন আমরা একই যুক্তিতে বলছি যেমনটা আমরা এই কেস 4 এর জন্য করেছিলাম যে যদি f ষ্টার এই নোড n বাছাই করে তবে এটি অবশ্যই n প্রাইমের থেকে ভাল হবে কারণ এটি n বেছে নিয়েছে এবং যদি এটি n প্রাইম থেকে ভাল হয় এটি অবশ্যই f ষ্টার অফ s এর থেকে কম বা সমান হতে হবে সুতরাং এটি শুধুমাত্র নোড বাছাই করে যা সর্বোত্তম খরচ নোডের সমান L 6 তা হল এখানে প্রশ্ন ধরা যাক এখানে 2টি ফাংশন আছে সুতরাং আমরা বলি এখানে h 2 যদি সমস্ত নোডের জন্য h 2 n যদি h 1 n এর চেয়ে বেশি হয় সুতরাং হিউরিস্টিক মান h 2 যদি h 1 n এর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলি যে h 2 এখানে আরও তথ্যপূর্ণ একটি সংজ্ঞা আমরা বলতে পারি তাহলে যদি এমন হয় a 2 এবং a 2 হলো a ষ্টার এর একটি সংস্করণ যেটি এই h 2 ফাংশনটি ব্যবহার করছে তা A 1 ষ্টার দ্বারাও দেখা যায় সুতরাং এসো আমরা বলি যে আমাদের কাছে একটি স্টার অ্যালগরিদমের এই দুটি সংস্করণ রয়েছে তার মধ্যে একটি এই h 2 ফাংশন হিউরিস্টিক ফাংশন আর অন্যটি ব্যবহার করে h 1 হিউরিস্টিক ফাংশন এবং h 2 সর্বদা h 1 অফ n এর চেয়ে বড় আমরা বলি যে h 2 আরও তথ্যপূর্ণ চরম ক্ষেত্রে দেখো যখন h 1 সমান 0 h 1 এর সমান 0 এটি সর্বদা মনে রাখতে হবে যে খরচের গোলটি মূলত 0 যা তাই যেখানে h 2 এর অন্তত কিছু মান থাকবে সুতরাং এই ধরনের একটি ফাংশন বলা হয় এবং আমরা একটি দাবি করছি যে h 2 যদি h 1 এর চেয়ে বেশি তথ্য দেয় তাই আমার লেখা উচিত যদি এখানে h 2 যদি h 1 এর চেয়ে বেশি তথ্য দেয় তাহলে 2 ষ্টার দ্বারা দেখা প্রতিটি নোডও দেখা যাবে একটি 1 ষ্টার দ্বারা যার অর্থ একটি 2 ষ্টার সাধারণভাবে একটি ছোট সংখ্যক নোড দেখতে পাবে যার অর্থ এটি মূলত অনুসন্ধানের স্থানের একটি ছোট অংশ অন্বেষণ করবে এটি অনুসন্ধানের দিকে আরও মনোযোগী হবে সুতরাং আমরা ইনডাকশন দ্বারা এই প্রমাণ করব এবং তুমি দেখতে পারো যে স্টার্ট নোডের জন্য বৈশিষ্ট্যগুলি সত্য হয় তাহলে আমরা যে বৈশিষ্ট্যটি প্রমাণ করার চেষ্টা করছি যে যদি A 2 কিছু নোড দেখে তবে A 1ও সেই নোডটি দেখে আমরা প্রমাণ করতে চাই যে এই বৈশিষ্ট্যটিকে p বলি যদি A 2 যদি নোড A 2 ষ্টার হয় কারণ উভয়ই গ্রহণযোগ্য তাহলে পরিস্থিতিটা ঠিক কী যে কোনো প্রদত্ত নোড n এর জন্য পরিস্থিতি এইরকম 0 থেকে h ষ্টার অফ n থেকে শুরু হওয়া একটি ব্যান্ড রয়েছে আমরা যা বলছি তা হল যে h 2 এখানে কোথাও এবং h 1 এখানে কোথাও রয়েছে এটি হল সর্বোত্তম মান h এর কাছাকাছি আরও তথ্য দ্বারা আমরা এটাই বোঝাতে চাই এবং আমরা একটি দাবি করতে চাই যে যদি এই পরিস্থিতি হয় তাহলে h 2 ব্যবহার করে অ্যালগরিদম দ্বারা অনুসন্ধানের স্থানটি h 1 ব্যবহার করে অ্যালগরিদম দ্বারা অনুসন্ধানের স্থানের চেয়ে ছোট হবে এবং আমরা ইন্ডাকশন দ্বারা এটি প্রমাণ করব সুতরাং তুমি s এর জন্য এটা দেখতে পারো সুতরাং আমরা বিবৃতি p কে দেখে নেবো তাই p এখানে s এর জন্য সত্য যা একটি স্টার্ট নোড সুতরাং আমরা শুধু বলছি যে যদি a 1 পাওয়া যায় যদি a 2 স্টার্ট নোড থাকে এবং এমনকি শুরুও দেখতে পাবে যা সত্যই সত্য কারণ উভয় অ্যালগরিদমই হল A স্টার সবসময় শুরু করে মূলত স্টার নোড বাছাই করে সুতরাং দ্বিতীয় অংশ হল অনুমান যা বলে যে যাক তাই আমি এই পুরো বিবৃতির জন্য এটি ব্যবহার করব সুতরাং প্রতিটির পরিবর্তে আমি বলতে পারি যেকোন নোড মূলত একই জিনিস সুতরাং p এখানে ডেপ্থ k 1 বা ডেপ্থ k এর জন্য সত্য হোক এখন আমরা দেখাতে চাই যে এটি ডেপ্থ k যোগ কতটা ইন্ডাকশন স্টেপের জন্যও সত্য এবং এটি তোমরা দ্বন্দ্ব নিয়ে করতে পারো সুতরাং n হলো ডেপ্থ k যোগ 1 এর একটি নোড যেটি A 2 ষ্টার দ্বারা বাছাই করা হয়েছে এবং A 1 ষ্টার n বাছাই না করেই শেষ হয়ে যায় সুতরাং ইনডাকশন পদক্ষেপ তোমরা দ্বন্দ্ব দ্বারা করবে সুতরাং আমরা একটি অনুমান করছি যে এমন কিছু নোড আছে যেটিকে আমরা ডেপ্থ k যোগ 1 এর এই ক্যাপিটাল N বলছি এবং আমরা বলছি a2 ষ্টার সেই নোডটি বেছে নিয়েছে কিন্তু a1 ষ্টার সেই নোডটিকে অপরিহার্যভাবে বাছাই না করেই শেষ হয়ে গেছে যার মানে a1 ষ্টার গোলের পথ খুঁজে পেয়েছে এখন তুমি যদি h f 2 অফ n এই মানটি দেখো তাহলে f 2 হল আরও দ্বিতীয় অ্যালগরিদম যা ব্যবহার করছে h 2 হল g 2 অফ n যোগ h 2 অফ n সুতরাং আমরা এটিকে H 2 অফ n হিসাবে আবার লিখতে পারি এবং এটি f ষ্টার অফ s এর থেকে কম মনে রাখবে যে কোন নোড আপনি স্টেটমেন্ট 5 হিসেবে দেখো যে এটি এই মান f ষ্টার অফ s এর চেয়ে কম হবে সুতরাং আমরা শুধু f স্টার লিখছি এটা সর্বোত্তম খরচের জন্য f 1 বা f 2 সেটা কোন ব্যাপার না এটি একটি খরচ f ষ্টার সুতরাং আমরা এটি লিখতে পারি যে h 2 অফ n f স্টার অফ s বিয়োগ g 2 অফ n এর সমানের থেকে কম এখন এমনকি ষ্টার এই নোড n বাছাই না করেই শেষ হয়ে গেছে যার মানে হল f 1 অফ n হলো f ষ্টার অফ s এর চেয়ে বড় বা সমান এটি f ষ্টার অফ s এর চেয়ে কম হতে পারে না কারণ a 1 স্টার শেষ হয়ে গেছে এবং এটি সর্বোত্তম খরচের মান সহ একটি নোড বাছাই করে সমাপ্ত হবে এবং এটি n বাছাই করেনি সুতরাং যদি এই সমান অসমতা ধরে রাখতে হয় যে এটি অবশ্যই সর্বোত্তমভাবে তার সমান হতে হবে তবে এটি মূলত এর থেকে কম হতে পারে না সুতরাং এটি আমরা পুনর্লিখন লিখতে পারি f ষ্টার অফ s এখানে g1 অফ n যোগ h1 অফ n এর সমানের থেকে ছোট আমি শুধু এটি পুনরায় লিখছি f 1 অফ n ভাগ g 1 অফ n যোগ h 1 অফ n দ্বারা প্রতিস্থাপন করছি এবং আমি কেবলমাত্র অসমতা চিহ্নটা মূলত উল্টে দিয়েছি এখন আমি যে প্রশ্নটি করতে চাই তা হল g 1 অফ n এবং g 2 অফ n এদের মধ্যে কি সম্পর্ক যদি আমাকে একটি অসমতা চিহ্ন দিতে হয় তাহলে আমি কি রাখব বা সমান করব এর মধ্যে সম্পর্ক কি আমি কি রাখব কোন চিহ্নের মাঝে রাখব এখানে g 2 সমান এর চেয়ে বড় তুমি একমাত্র যে এই কথা বলছে অন্য ক্ষেত্রে কেন যেখানে সর্বোত্তম হতে হবে শুধুমাত্র এতদূর যে পথটি পাওয়া গেছে তা A 2 দ্বারা এ পর্যন্ত পাওয়া সর্বোত্তম হতে পারে না যে তুমিঠিক পাচ্ছ না তবে তোমাকে অবশ্যই এই বিবৃতিটি মনে রাখতে হবে যে আমরা এই শর্তটিকে k ডেপ্থ ইন্ডাকশন হাইপোথিসিস পর্যন্ত সত্য হতে হবে যার মানে হল যে প্রতিটি নোড যা A 2 থেকে ডেপ্থ k থেকে পর্যন্ত a 1 দ্বারা দেখানো হয়েছে সুতরাং A 2 যে পথটি খুঁজে পেয়েছে a1 ও সেই পথটি দেখেছে তবে এটি হয়তো কিছু দেখেছে অন্যান্য পথও সমান হবে কিন্তু আমরা বলছি এটা সমান হতে পারবে না সুতরাং যদি এটি এর চেয়ে বেশি হবে তাহলে কি সম্ভব যে A 1 থেকে n এর জন্য একটি ছোট পথ খুঁজে পেতে হবে কারণ এটি মূলত n যাওয়ার পথে আরও নোডগুলি অন্বেষণ করে এটি সর্বদা তাই এই পুরো অনুশীলনের মূল বিষয় হল যে আমরা এটিকে g 2 অফ n দ্বারা প্রতিস্থাপন করতে পারি আমরা এটিকে পুনরায় লিখতে পারি কারণ আমরা এটিকে g 2 অফ n যোগ h 1 অফ n দ্বারা প্রতিস্থাপন করতে পারি যার মানে আমরা এটিকে f ষ্টার অফ s বিয়োগ g 2 অফ n এখানে h 1 অফ n এর সমানের থেকে ছোট হিসাবে লিখতে পারি তাই আমি শুধু বাম দিকে g 2 লিখেছি এবং এখানে বিবৃতিটি আবার লিখলাম সুতরাং আমার কাছে f ষ্টার অফ s বিয়োগ g 2 অফ n এখানে h 1 অফ n এর সমান বা তার থেকে ছোট n হল সেই নোড যা এমনকি বাছাই করেনি এবং সেই কারণেই আমরা এটিকে অসমতা দিয়ে লিখতে পারি এখানে আমরা একই কথা বলেছি যে এটি এর থেকে কম এবং তাই সহজভাবে একটি ট্রানজিটিভিটি দ্বারা এখানে h 2 অফ n এর h 1 অফ n এর থেকে কম বা সমান যেটা একটা দ্বন্দ্ব তৈরী করে কারণ আমরা ধরে নিয়েছিলাম যে h 2 অফ n হলো বড় সর্বদা h 1 অফ n এর চেয়ে বড় এবং এখানে আমরা বলেছি যে যদি এটি এবং শুধুমাত্র এটি অনুমান করা হয় যে আমরা a 1 ষ্টার কে n বাছাই না করে শেষ করে দিয়েছি এবং এটি মূলত মূল বিবৃতির বিপরীতে এই বিবৃতিতে নির্বাচন করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে এটা হতে পারে না এবং তাই এটি n বাছাই ছাড়া শেষ হতে পারে না যার মানে হল যে যদি a 2 এই নোডটি n বাছাই করে থাকে তাহলে A 1 কেও এই নোড n বাছাই করতে হবে এবং আমরা এই বিবৃতিটি তৈরি করছি যে A 2 দ্বারা দেখা প্রতিটি নোডও A 1 দিয়ে দেখানো যাবে সুতরাং এর প্রভাব হল যে a 2 দ্বারা অন্বেষণ করা স্থানটি অগত্যা কঠোরভাবে অন্তর্ভুক্ত নয় তবে এটি মূলত A 1 দ্বারা অন্বেষণ করা জায়গার মধ্যে রয়েছে সুতরাং এটি সর্বদা একটি ভাল হিউরিস্টিক ফাংশন আছে স্থান h 1 h 2 যত বেশি হবে তত ভালো এখানে কোন প্রশ্ন আছে সুতরাং আরও একটি বৈশিষ্ট্য আছে যা দেখতে হবে তবে আমরা পরবর্তী ক্লাসে তা করব তাহলে আজ আমি এখানে থামব এবং সাজানোর এই A ষ্টার নিয়ে আবার ফিরে আসব এবং এর আচরণটি পরবর্তী ক্লাসে একটি দ্রুত সংকলন করবো এবং তারপর আবার শুরু হবে সুতরাং আজ আমি এখানে থামব